এই অধ্যায়ে আমরা আলোচনা করব কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেওয়ার যা করা হয় বোর মডেলের মাধ্যমে এখানে আমি সবার আগে তোমাদের বলে দিই বর্ণালী বলতে কি বোঝানো হয় তার জন্য তোমাদের এই ছবিটি দেখাই উয়িকিপিডিইয়া থেকে ছবিটি উয়িকিপিডিইয়া থেকে তাই তাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত হাইড্রোজেন বর্ণালীর দিকে যদি দেখি তা এই রকম দেখতে হয় আগে উপরদিকটি বোঝাই দেখো আমি সবুজ তীর দিয়ে দেখাচ্ছি সেটি হল নির্গমন বর্ণালী লক্ষ্য করো একটি লাল রেখা একটি সবুজ রেখা আরও কিছু রেখা এখানে দেখা যাচ্ছে এদিকে নিচেরটি হল শোষণ বর্ণালী খেয়াল করে দেখো এতে আবার কিছু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য অনুপস্থিত এগুলি ঠিক সেই রঙগুলির যা গ্যাসের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় শোষিত হয়ে গেছে গ্যাসের দ্বারা এটি যেই কম্পাঙ্ক কে শোষণ করে ঠিক সেই কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য নির্গত করে আর এইখানে দেখো তীব্রতা দেখানো হয়েছে এই উচ্চতা তীব্রতা বোঝায় ও এই অবস্থান বোঝায় তরঙ্গদৈর্ঘ্য তাহলে এখানে আমরা যা দেখছি ধরো আমি যদি উদ্দিপীত হাইড্রোজেন থেকে আসা আলো নিই ও তার তীব্রতা মাপি আমি নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্য বেরিয়ে আসতে দেখব উদাহরণ স্বরূপ আমি একটি তরঙ্গদৈর্ঘ্য পাবো যা লালের সাথে মিলে যায় বা সবুজের সাথে মিলে যায় অন্য দিকে শোষণ বর্ণালী তে যদি আলো ঠিক একই অবস্থান হয়ে যায় ঠিক সেই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যগুলি শোষিত হয়ে যায় এবার তোমাদের দেখাই কি ভাবে এই বর্ণালী গ্রহন করা হয় তার জন্য এই ছবিটি দেখো আলোকরশ্মি আসছে এই ডিসচার্জ টিউব থেকে যেখানে বিদ্যুৎ ডিসচার্জ করানো হয় যাতে পরমাণু উদ্দীপিত হয় ও আলো বেরোয় সেই আলো কে একটি রেখাছিদ্র দিয়ে পাঠানো হয় এখানে আলো চার দিকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে আমি নীল দিয়ে তা দেখাচ্ছি আর এটি হল রেখাছিদ্রটি এর থেকে বেরিয়ে আসার পর আলো কে পাঠানো হয় একটি প্রিজমে এই হল প্রিজমটি এই প্রিজমের কাজ কি এটি আলোর সমস্ত তরঙ্গদৈর্ঘ্যগুলি কে আলাদা করতে সাহায্য করে তাই লাল রঙ এইখানে বেরিয়ে আসে আর সবুজ রঙ ওইদিকে অর্থাৎ প্রিজম থেকে সমস্ত রঙ গুলি আলাদা হয়ে বেরিয়ে আসে ও তাদের ফেলা হয় ফটোগ্রাফিক প্লেটের উপর এই ভাবেই বর্ণালী গ্রহন করা হয় তোমাদের আমি আগে দেখিয়েছিলাম হাইড্রোজেনের বর্ণালী সেটিও হাইড্রোজেন থেকে নির্গত আলো কে প্রিজমের মধ্যে দিয়ে পাঠিয়েই গ্রহন করা হয়েছিল ও আমরা দেখেছিলাম বিভিন্ন রঙ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য যা শুধুমাত্র ওই বর্ণালীতেই পাওয়া যায় হাইড্রোজেন গ্যাসের মধ্যে এই একই তরঙ্গদৈর্ঘ্যগুলির অবস্থান হয়ে যখন আলো পাঠানো হয় ঠিক সেই তরঙ্গদৈর্ঘ্যগুলিই শোষিত হয় ও বর্ণালীতে সেইগুলি অনুপস্থিত থাকে যেমন তোমরা আগের স্লাইডে দেখেছিলে যখন আলো গ্যাসের মধ্যে দিয়ে গিয়ে প্রিজম হয়ে বেরিয়ে নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্য দেখিয়েছিল সেই অনুপস্থিত রেখাগুলি দেখানো হয়েছিল তাদের শোষণ রেখা বলা হয় অর্থাৎ যেই তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত হয় ঠিক তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষিত হয় এই ব্যাপারটির ব্যাখ্যা দেওয়া প্রয়োজন কেন শুধুমাত্র নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্য শোষিত হয় কেনই বা শুধুমাত্র নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্য নির্গত হয় এটি বুঝতে বোর মডেল উত্থাপন করা হয়েছিল কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে যেই বোর মডেলের কথা বলছি তাতে বোর বলেছিলেন যে কোন পরমাণুতে ধরো এই হাইড্রোজেন পরমাণু এতে একটি প্রোটন থাকে ও তার চার পাশে ইলেক্ট্রন তার কক্ষপথে ঘোরে আর তা হয় ক্লাসিক্যাল নিয়ম মেনে অর্থাৎ আমি যদি অভিকেন্দ্র বল নিই যার মান mv2r তার সমান হবে e24π0r যেখানে m হল ইলেক্ট্রনের ভর e বা IeI হল ইলেক্ট্রনের আধান r হল কক্ষপথের ব্যাসার্ধ ও 4 0 সমান 9×109 v হল ইলেক্ট্রনের বেগ আর এখান থেকে আমরা পাবো mv2re24π0 এটি হল সমীকরণ 1 বোর মডেলে নাটকীয় ব্যাপারটি হল এটির সমস্তটাই ক্লাসিক্যাল তত্ত্বের উপরে ভিত্তি করে অথচ এতে কৌণিক ভরবেগ কে কোয়ান্টাইজড ধরা হয় বোরের মডেল অনুযায়ী এখানে প্রোটন থাকলে এটি হল ইলেক্ট্রন যা ব্যাসার্ধ r এ প্রোটনের চারপাশে ঘোরে আগেই আমরা দেখেছি mv2re24π0 কিন্তু কৌণিক ভরবেগের মান যা ইচ্ছে হতে পারেনা কৌণিক ভরবেগ অর্থাৎ m v r বা ইলেকট্রন তার কক্ষপথে ঘোরার ফলে যে কৌণিক ভরবেগ তার মান শুধুমাত্র এর পূর্ণসংখ্যার এককে হতে পারে এখানে লিখে দিই হল প্ল্যাঙ্ক ধ্রুবক Planck's constant h ভাগ 2 আর n হল পূর্ণসংখ্যা এই কোয়ান্টাম ধারনাটি তিনি পারমাণবিক ক্ষেত্রে নিয়ে আসেন আর বলেন যে যেমন দোলকের শক্তির মান যা ইচ্ছে হতে পারেনা তা শুধু মাত্র h এর কোয়ান্টা হিসেবে হয় ঠিক তেমনই হাইড্রোজেন পরমাণু তে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর এককেই হতে পারে এখানে আমি দুটি কথা বলে নিই প্রথমত এই মডেলে প্রোটনের ভর অসীম ধরা হয় ও দ্বিতীয়ত এই মডেলটি প্রযোজ্য শুধুমাত্র সেই সব পরমাণুর জন্য যেখানে একটি ইলেকট্রন থাকে যেমন He Li Be ইত্যাদি এই নিয়ে আমরা পরেও কথা বলব কিন্তু আপাতত এটুকুই বলে রাখলাম তাই বোর মডেল অনুযায়ী আমরা আগেই পেয়েছি mv2re24π0 আর এখন পেলাম m v r সমান n এটি ছিল সমীকরণ 1 ও এটি হল 2 সমীকরণ 1 কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা পাবো ve24π0nℏ অর্থাৎ প্রতি কক্ষপথে বেগ 1n এটি বরং vn বলি এদিকে ব্যাসার্ধ rn সমান হবে nℏmr যা আমরা পাই সমীকরণ 2 থেকে তাহলে আমরা পাই rn সমান n224π0e2n2 অর্থাৎ তন্ত্রটির শক্তি নির্ভর করে n এর উপর ও n তম কক্ষপথে En সমান হয় e24π0rn যোগ 12mvn2 যা হল গতিশক্তি এবার এটি হিসেব করি 1rn এর বদলে আমি লিখব e24π0n22 আর এই 12mvn2 সমান হবে ও এখানে একটি m থাকা উচিত এটি হবে m v তাই En এর সাথে থাকবে m2 আর এখানে থাকবে vn2 যা e44π02n22 ছাড়া আর কিছুই নয় এই হল মোট শক্তি এই সমস্ত একত্রে লিখলে আমরা পাবো En me44π02n22

লক্ষ্য করো শক্তি 1n2 এর সমানুপাতিক এবার চটপট এর মান হিসেব করে নিই এখানে আছে 1291×10 3116×16×16×16×10 76 81×101810 68 আর তা মোটামুটি হয় 136 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ En সমান 136n2 eV এখানে বলে দিই 1 ইলেকট্রন ভোল্ট সমান 16×10 19 জুল অর্থাৎ এই হল হাইড্রোজেন পরমাণুতে থাকা একটি ইলেকট্রনের শক্তি বোর আরেকটি কথা বলেছিলেন তা হল বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের শক্তি আলাদা যেমন 136 eV 1364 eV 1369 eV এই দূরত্ব গুলি যদিও আমি প্রায় সমান সমান এঁকেছি আসলে কিন্তু আমরা যত উপরের স্তরে যাই তাদের পার্থক্য কমতে থাকতে তাই সঠিক ভাবে আঁকলে আমার এই ভাবে আঁকা উচিত 136 136 4 136 9 136 16 প্রভৃতি অর্থাৎ তারা কাছাকাছি আসতেই থাকে তাই ঋণাত্মক 136 eV 1364 eV ইত্যাদি বোর যা বলেছিলেন তা হল ইলেকট্রন গুলি যখন আলো নির্গমন করে তারা এক কক্ষপথ থেকে আরেকটি তে চলে যায় ও সেই সময় একটি ফোটন নির্গমন করে এইগুলি হল বিভিন্ন স্তর ইলেকট্রন যখন একটি উদ্দীপিত শক্তি স্তর থেকে নিচের দিকের কোন স্তরে যায় সে একটি ফোটন নির্গত করে যার কম্পাঙ্ক তাই তার শক্তি h সমান হবে Em En যেখানে ইলেকট্রন শক্তি স্তর m থেকে n এ গেছে ধরো এই হল শক্তি স্তর m ও এটি স্তর n ইলেকট্রনটি এখান থেকে এখানে যাচ্ছে বা এখান থেকে এখানে বা এখান থেকে এখানে ও যেই কম্পাঙ্কের তরঙ্গ নির্গত করছে তা হল Em Enh আবার এর ঠিক বিপরীত প্রক্রিয়াতে সে ঠিক সেই শক্তি শোষণ করে যার কম্পাঙ্ক হয় Em Enh তাই সেই কম্পাঙ্ক সমান হয় ও একদম নির্দিষ্ট মানের হয় একে অনেক সময় তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে লেখা হয় অর্থাৎ হল cλ সমান Em Enh আর তাই 1λ সমান হয় 1hc এটি অনেক সময় লেখা হয় রিডবার্গ ধ্রুবক এর সাপেক্ষে অর্থাৎ 1R 1m2 1n2 তবে এই চিহ্নটি ঋণাত্মক হবে আর এটি ধনাত্মক অর্থাৎ 1λ সমান R 1m21n2 যখন ইলেকট্রন m থেকে n স্তরে যায় আর এখান থেকেই বর্ণালীর বিযুক্ত প্রকৃতির ব্যাখ্যা পাওয়া যায় আর সেটিই বোর মডেলের সাফল্য তাহলে বলা যায় যে কম্পাঙ্ক বা একদম পর্যবেক্ষিত তরঙ্গদৈর্ঘ্যের সাথে মিলে যায় তাহলে আমরা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আগে কঠিন পদার্থের আপেক্ষিক তাপের ব্যবহার ব্যাখ্যা করেছিলাম আর এখন তা ব্যবহার করা হল হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে এখানে আমি দুটি কথা বলব প্রথমত এখানে আমরা নিউক্লিয়াসের আধান ধরে নিয়েছি e তাই আমরা পেয়েছি যে শক্তি সমানুপাতিক হল e4 এর নিউক্লিয়াসের আধান যদি Z e হত উদাহরণ স্বরূপ যেমন Z 2 for He Z 3 for Li ইত্যাদি তখন শক্তি সমানুপাতিক হত Z2e4 এর সেক্ষেত্রে En সমান পেতাম 136 Z2n2 eV দ্বিতীয়ত আমরা ধরে নিয়েছিলাম নিউক্লিয়াসের ভর অসীম কিন্তু আসলে তো তা হয়না তা হয় Mn ও সেই ক্ষেত্রে ইলেকট্রনের ভর m e এর বদলে ব্যবহার করা উচিত হ্রাসপ্রাপ্ত ভর যার সমান হল Mn m e ভাগ Mn যোগ m e এর কিন্তু পরিণতি অনেক রকম হতে পারে যেমন ধরো আইসোটোপ ধরা যাক আমি হাইড্রোজেনের আইসোটোপ ডয়টেরিয়াম নিয়েছি তার একটি নিউট্রন ও একটি প্রোটন থাকে আবার আরেকটি আইসোটোপ ট্রিটিয়ামের থাকে 2টি নিউট্রন ও একটি প্রোটন তাই নিউক্লিয়াসের আধান একই থাকলেও যেহেতু নিউট্রনের সংখ্যা আলাদা তাদের ভর আলাদা হয় আর তাই হাইড্রোজেনের ক্ষেত্রে হ্রাসপ্রাপ্ত ভর হয় Mn m e ভাগ Mn যোগ m e অথচ ডয়টেরিয়ামের জন্য তা হয় m e গুন m প্রোটন যোগ m নিউট্রন ভাগ m প্রোটন যোগ m নিউট্রন যোগ m e আবার ট্রিটিয়ামের জন্য তা আলাদা হয় এর ফলে কিন্তু বর্ণালী আলাদা হয়ে যায় কারণ শক্তি সমানুপাতিক হয় μ এর যেখানে এই হ্রাসপ্রাপ্ত ভর কে লেখা হয় μ হিসেবে আর তাই হাইড্রোজেন ও ডয়টেরিয়ামের শক্তিতে কিন্তু সামান্য পার্থক্য থাকে যার ফলে বর্ণালী একে অপরের থেকে সামান্য স্থান পরিবর্তিত হয় তাই এই দুটির বর্ণালীতে তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সামান্য হলেও আলাদা আর ঠিক এই জন্যই ডয়টেরিয়ামের আবিষ্কার হয়েছিল ডয়টেরিয়ামের পরিমাণ যদি খুব কম থাকে তাহলে তার রেখার তীব্রতা কম হবে কিন্তু তাও সেটি অবশ্যই থাকবে তাই দুটি কথা মাথায় রাখবে আমরা যদি হাইড্রোজেনের মোট পরমাণু নিই Z বেশী হলে শক্তি বাড়ে Z2 এর সমানুপাতিক হয়ে ও শক্তি নির্ভর করে নিউক্লিয়াসের ভরের উপরে এই অধ্যায় শেষ করার আগে বলে দিই যে বোর মডেলের সাহায্যে কিন্তু হাইড্রোজেনের ল্যামডা ব্যাখ্যা করা যায় যদিও এখানে বলে রাখা ভাল যে এটি কিন্তু সেই সমস্ত তন্ত্রের জন্য ব্যবহার করা যাবেনা যাদের কৌণিক ভরবেগ থাকে না তোমাদের ভাবার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি ধরো একটি কণা আছে যে সরল দোলগতিতে দুলছে একমাত্রিক ভাবে সেখানে কি করে বোর মডেল ব্যবহার করা যাবে এছাড়া এই মডেল কিন্তু বিকিরণের তীব্রতার কোন ব্যাখ্যা দেয়না তাই শেষ করার আগে বলি যে বোর মডেল সঠিক দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটি কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে উত্থাপিত হয় ও সঠিক ভাবে ব্যাখ্যা দিতে সক্ষম হয় যে বিশেষ গ্যাসের জন্য নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্যই কেন পাওয়া যায় কিন্তু এর থেকেও অনেক বেশী কিছু এটি ব্যাখ্যা দিতে পারেনি যেমন একমাত্রিক গতি কে কি ভাবে কোয়ান্টাইজ করা যায় বা আরও অন্য তন্ত্র বা তীব্রতার ব্যাখ্যা এই ভাবে কোয়ান্টাম তত্ত্ব গড়ে ওঠে পরের অধ্যায়ে আমি তোমাদের বোর মডেলের সাধারণীকরণ করে দেখাব যাতে তা সমস্ত রকম তন্ত্রের জন্য ব্যবহার করা যায় আর তা করার জন্য আমরা সাহায্য নেব উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশানের এটি আমরা আগামি সপ্তাহে করব ধন্যবাদ